হ্যালো সবাইকে এন পি টি ই এল অনলাইন সার্টিফিকেশন কোর্স ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং গ্রাফিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন মডিউল তিনে আছি এটা 25 নম্বর লেকচার যেখানে আজ আমরা জানবো অর্থগ্রফিক প্রজেকশন নিয়ে আগের ক্লাসে আমরা বোঝার চেষ্টা করেছি ভার্টিক্যাল প্লেন কি কি ই বা হরাইজন্টাল প্লেন এবং প্রোফাইল প্লেন কি আর কেমন করে প্রথম কোয়াড্রেন্টএ কোন objectএর প্রজেকশন পাওয়া যায় আর কোন object এর তৃতীয় quadrantএর কিভাবে পাওয়া যায় সেটাও আমরা দেখেছি সেখানে আমরা vertical plane projections horizontal plane projectionsএর চেষ্টা করেছি সেসঙ্গে আমরা চোঙ আকৃতি বস্তু রও এর মাধ্যমে views তৈরী করে পেতে চেষ্টা করেছি আজকের classএ আমরা একটিমাত্র view যুক্ত আরও কয়েকটি object দেখবো যদি উল্লেখ করা হয় এটা কিসের মত দেখতে আমরা এটা কিসের মত দেখতে এমন একটিমাত্র viewই পেতে যাচ্ছি উদাহরণস্বরূপ একটা খুব flat সরুঅংশ আছে যদি একটি সেই আকারের mechanical component হয় সেটা দেখতে কিসের মত হবে উদাহরণস্বরূপ typical gasket ধাতব পাত এবং অন্য জিনিস এই flat সরু অংশের shape এর নিচে আসে আর এটাও যে cylinder এর মত shape এর objectগুলির দৈর্ঘ্য এবং diameter হয়ত আবশ্যিক উপাদান বা component কাজেই কোন একটি view ই পরিকল্পনার জন্য যথেষ্ট হতে পারে চলো আমরা এই gasket এর দিকে তাকাই এর ধাতব অংশ যেটা পুরু বা ঘন হওয়ার দিক থেকে খুবই ছোট ডাইমেনশনd এর ঘনত্ব খুবই কম যাইহোক এর ওপরের অংশ যেখানটা প্রশস্ত জ্যামিতিক আকারযুক্ত সেখানে একটি বৃত্তাকার গর্ত বা ছিদ্র আছে টাপারে এ মসৃণ কোণাগুলি গোল করে কাটা আরও একটি বৃত্তাকার গর্ত বা ছিদ্রকে বোর্ড এর ওপর washer লাগিয়ে আটকে দিতে হবে আমাদের এরকম পরিকল্পনার বিষয়ও রয়েছে অতএব হয়ত একটি বোল্ট কে ঢুকিয়ে শক্ত করা যেতে পারে এটা হলো ভেতরমুখী পাইপলাইন যার মধ্য দিয়ে হয়ত gas বেরিয়ে আসতে পারে এবং এখানেও আমাদের জন্য একটা washer থাকবে যাকে সামান্য fix করতে হবে যাতে গোটা object টি জ্যামিতিক alignment অনুসারে সামান্য খানিকটা এদিক থেকে সেদিকে সরানো যেতে পারে এরকম ধরনের objectরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংএর জন্য ব্যবহৃত হয় তাহলে চলো আমরা এর বিভিন্ন ভিউ র দিকে তাকাই উদাহরণস্বরূপ gasket কে নেওয়া যাক আমরা যদি এটাকে প্রধান view হিসেবে নিই এর মানে হচ্ছে যদি এটা ফ্রন্ট ভিউ হয় তাহলে প্রথম কোয়াড্রেন্ট প্রজেকশনএ কিছু একটা ফ্রন্ট ভিউ হিসেবে আছে সেখানে একটা টপ ভিউ এবং একটা সাইড ভিউ ও থাকবে হয়ত ডানদিকে দেখলে বামদিক থেকে বামদিক দেখা যাবে আমরা এখানে একটা ভিউ পাবো আমরা যদি ডানদিক থেকে বামদিকে তাকাই তাহলে সেখানেও একটা ভিউ পাবো যদি আমরা গ্লাস বক্স পদ্ধতি ব্যবহার করি তাহলে আমরা কিছু একটা ফ্রন্ট ভিউর মত কিছু একটা top viewর মত পাবো এবং কিছু একটা side view র মত ও আমরা view হিসেবে পাবো তাহলে চলো আমরা glass box পদ্ধতি ব্যবহার করি এর সম্ভাব্য direction এরকম এটা হয়তো front view এই দিক দিয়ে যদি তাকাই গোটা গোলাকার কোনা এবং একটা ঢালু কিছু আর ভিউ ডাইরেকশন এview direction এ থাকা এটা একটা সরলরেখা বা straight line তৈরী করে ঘনত্বের দিক থেকে আমাদের এই নিরন্তর আয়তাকার অংশটি আছে Glass box পদ্ধতির top viewতে আমরা এইদিক দিয়ে যাওয়া objectটিকে পাবো যা নাকি এর সঙ্গে matching circleএ যুক্ত আরও একটি circle match করছে ওই location এর সঙ্গে এবং যেহেতু এইগুলি গর্ত বা ছিদ্র হিসেবে পাচ্ছি আমাদের দীর্ঘ dash ক্ষুদ্র dash দীর্ঘ dash ক্ষুদ্র dash এর মত dash dot জাতীয় বিষয় এখানে আছে যা দিয়ে একটি radius বা ব্যাসার্ধ তৈরী হয় অতএব আমাদের আবারও দীর্ঘ dash ক্ষুদ্র dash দীর্ঘ dash ক্ষুদ্র dash দিয়ে তৈরি line আছে এখন glass box পদ্ধতিতে অন্য view তাতে আমরা যদি তাকাই তাহলে গোটা shape টা পেয়ে যাই চলো আমরা এক্ষেত্রে অন্য রং ব্যবহার করি হয়ত বা ম্যাজেন্টা রং একইভাবে এটা হলো সবটাই curve বা বাকানো আর একে আমরা একটি rectangular বা আয়তাকার block এর slot এর মত কিছু দেখব আর সেখানে আবার যেরকমই gap থাকুক না কেন এই প্রজেকশন টি এই ছবিতে আসছে যে সবুজ material এই স্তরে আসে এবং এই গর্ত বা ছিদ্রটি আমরা দেখতে পাই না তাই আমরা যখন view র জন্য এই direction থেকে দেখি বৃত্তাকার জায়গাটি যেখানেই আমরা পাই তাতে dash দেওয়া line থাকে একইভাবে এই বৃত্তটি আমরা দেখতে পাই না যখনই আমরা সেখানেও side view তৈরী করার চেষ্টা করি এই dash দেওয়া line গুলিই পাই এটাই হচ্ছে block পদ্ধতি box পদ্ধতি ব্যবহারের উপায় আমরা এমন একটা অবস্থানে থাকব যাতে front view top view এবং side view পেতে পারি আমাদের একটা বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে front view আমাদের side view র সঙ্গে হয় এই দিক থেকে top view হিসেবে যুক্ত অথবা হয়ত এই side থেকে তবে তা আমরা যেভাবে ব্যবহার করতে চাই সেই projection পদ্ধতির ভিত্তিতে হবে অতএব এই ক্ষেত্রে এই জ্যামিতিক দিকে তাকালে এটা আমরা সহজেই অনুভব করতে পারি যে এটার সঙ্গে সেটাও আছে আর এটার সঙ্গে যুক্ত আছে মানে এটাকে সামনের বা front view মনে করা যেতে পারে এটাকে পাশের বা side view এবং এটাকে ওপর বা top view অথবা নিচের বা bottom view মনে করা যেতে পারে যে পদ্ধতিতে আমরা দেখার চেষ্টা করছি তার ভিত্তিতে এই দিকে আরেকটি view আমরা পাব এবং আমরা আগেই শিখেছি যে ওই front view থেকে সর্বাধিক dimensions দেওয়া যেতে পারে যদি এটাই একমাত্র cylinder জাতীয় object হয়ে থাকে তাহলে তা কেমন দেখতে হবে উদাহরণস্বরূপ চলো আমরা এই অবজেক্ট টির দিকে তাকাই আমরা এখানে একটি cylinder পাচ্ছি এবং আমরা এর সর্বাধিক ডাইমেনশন গুলো দেখতে চাইব আমরা সেই সিলিন্ডার এর এই দৈর্ঘ্য থেকে এটাই পাচ্ছি কাজেই আমরা front view টা এই directionএ নিতে পারি যদি এটাই ঘটনা হয়ে থাকে আমরা এটাই পাব যদি আমরা অন্য viewগুলিও নির্মান করতে চাই তাহলে সবচেয়ে সহজ পথ হচ্ছে front viewগুলির একটাকে drawing করা বা এঁকে নেওয়া চলো একে আমরা বলি এবং প্রথম কোয়াড্রেন্ট প্রজেকশনএ দেখাতে চেষ্টা করি যদি এটাই হয় তবে চলো আমরা ডানদিক থেকে বামদিকটা দেখাই তারপরে এই গোটা বৃত্তাকার রূপে যা ই আমরা পাচ্ছি তা এই দিক থেকে একটি বৃত্ত হিসেবে দেখব আর সেখানে একটি দীর্ঘ dash ক্ষুদ্র dash যুক্ত line থাকবে এবং যেদিক থেকে আমরা দেখছি সেদিকটা হবে প্রথম কোয়াড্রেন্ট ব্যবহার করে বামদিকের ডাইরেকশন এ ডানদিকের view আমরা যখন এমন view দেখব যদি আমরা জানি এটা কিছু একটা সিলিন্ডার জাতীয় এবং তা শুধুমাত্র একটি দীর্ঘ dash দেখিয়ে আয়তাকার অংশের মত কিছুকে ব্যাস এর মত represent করছে একটা ক্ষুদ্র dash আবার একে সিলিন্ডার জাতীয় object হিসেবে indicate করছে আমাদের সেটাকে represent করার মত view র দরকার নেই কারণ axis বা অক্ষই সেই বিষয়টা indicate করতে পারবে যে সেটা একটা cylinder জাতীয় object একইভাবে যেহেতু এটা একটা cylinder জাতীয় object অন্য একটি view এই এটাকে যদি আমরা front view তৈরি করি এবং সেখান থেকে আমরা যদি পাশের বা side view তৈরি করি ওপরের বা top view তৈরি করি এটা জরুরী নয় কারণ সেটা যেকোনোভাবেই হোক এই অংশে একই আয়তক্ষেত্র সৃষ্টি করতে যাচ্ছে অতএব এটার দরকার নেই চলো আরও একটি উদাহরণ দেখি আমাদের concentric ধরনের cylinder রয়েছে টার্নিং অপারেশন এ লেদব্যবহার করে কেউ এ ধরনের ধাপ নির্মাণ করতে পারে কাজেই আমাদের এই সরিয়ে নেওয়া অংশটি যা নাকি পুরোপুরি নিচের দিকে চলে গেছে এবং এটাই হলো মেটেরিয়াল অংশ যা আমরা ড্র করতে চাইবো তাহলে চলো আমরা নির্মান করি কারণ সর্বাধিক ডাইমেনশন আমরা এই বিগথেকেই পাচ্ছি অতএব এটাকেই আমরা ফ্রন্ট ভিউ ডাইরেকশন হিসেবে নিচ্ছি এই বেশিরভাগ অংশে আমরা একটা আয়তক্ষেত্র দেখবো তাই আমরা যদি এই অংশটা অংকন করি ফ্রন্ট ভিউ র জন্য এই সর্বাধিক সিলিন্ডারের ডায়ামিটার কে নির্দেশ করছে এই অংশটি A চলো আমরা সেই অংশটিকে তাই বলি কারণ এটা একটা cylinder আমাদের জন্য সর্বদাই একটি দীর্ঘ dash ক্ষুদ্র dash দীর্ঘ dash ক্ষুদ্র dash থাকে এবং তা চলতেই থাকে এখন এই B অংশে নিম্নতর ডায়ামিটার রয়েছে এমন ধাপটি সমান ভাগে বিভক্ত হয়ে সেই অক্ষ বা axis কে ঘিরে রয়েছে অতএব আমাদের কাছে এই ক্ষুদ্র অংশটি সেখানে জুড়ে রয়েছে এবং সেখান থেকে এই material টি সরিয়ে নেওয়া হয়েছে চলো আমরা সেই material এর ভেতর অন্য একটি রং ব্যবহার করি যা নাকি সেখানে নেই কাজেই আমদের সামনে এই dash দেওয়া অঞ্চলটি রয়েছে যা নাকি ইঙ্গিত করছে যে গোটা materialই হয়ত বা কোন ড্রিলিং অপারেশনএর মাধ্যমে সরানো হয়েছে চলো আমরা অন্য অবজেক্টগুলির দিকে তাকাই যেখানে দু'টো ভিউ বাধ্যতামূলক উদাহরণস্বরূপ পরিচয়জ্ঞাপক আশপাশের view গুলিতে তৃতীয় view থাকার মত object এর তাৎপর্যপূর্ণ সমোন্নত রেখা বা contour নেই এবং তা থেকে কোন অতিরিক্ত তথ্যও পাওয়া যায় না সেরকম ক্ষেত্রে আমাদের শুধুমাত্র দু'টো viewই দরকার চলো আমরা এই object এর দিকে তাকাই এটা একটা চাকতি বা এর মত object যার ওপরের দিকে একটি সিলিন্ডার যুক্ত আছে যে cylinder টিতে অনেকগুলি ছিদ্র আছে এই objectই আমরা দেখাতে চাইব কাজেই চলো আমরা এই সিলিন্ডারের ডায়ামিটার বৃত্তাকার ছিদ্র এবং আরও কিছু র মত সর্বাধিক তথ্য যা আমরা পেয়েছি সেই মতো করে front view direction তৈরী করি তাহলে চলো আমরা একে front view হিসেবে ব্যবহার করি কাজেই প্রথমটির সমান radius বা ব্যাসার্ধ যুক্ত আরেকটি circle বা বৃত্ত তৈরী করতে হবে আমাদের তখন ভেতর দিক থেকে আরও একটি circle বা বৃত্ত থাকছে এবং বাইরের দিকে আরও একটি circle বা বৃত্ত থাকছে তাই সেই নির্দিষ্ট ব্যাসার্ধ যুক্ত বৃত্ত এবং এই ছিদ্রগুলি আছে বাইরের দিকের বৃত্তের pitch টিতে অতএব আমাদের সেই দীর্ঘ dash ক্ষুদ্র dash lineগুলি আছে যেগুলোতে সেই ছিদ্রগুলো করা হয়েছে সেখানে চারটি ছিদ্র আছে তাহলে ওই ছিদ্রগুলো এটাকে represent করছে কারণ এটা হলো সেই বৃত্তাকার বিষয়টি যেখানে দীর্ঘ dash ক্ষুদ্র dashদীর্ঘ dash ক্ষুদ্র dashজাতীয় representation আছে এভাবেই আমরা front view তৈরি করে থাকি এর ঠিক সঙ্গে সঙ্গেই box পদ্ধতির ওপর top view ব্যবহার করতে হয় আর আমরা যখন সেদিকে তাকাই তা দিয়ে গোটা objectই প্রজেক্ট হয়ে যায় তাহলে projection line গুলি এই tangent বা স্পর্শকাতর lineগুলি দিয়ে ঘেরা তাই আমরা যদি একটি tangent line তৈরী করতে চাই এখানেও আমরা যদি একটি tangent line তৈরী করি object view টি উদাহরণস্বরূপ এই top view টি এই দুটি diameter line ঘেরা থাকবে এবং আমরা যখন একে project করছি ও পুরো 90 degree খুলছি তখনই এই objectটি এখানে আসছে আমাদের এরকম ধরনেরই view আছে ছিদ্রগুলি এই জায়গাতেই আছে তাই আমাদের সেই dash দেওয়া lineগুলি আছে এখানে আমাদের আরও একটি circle বা বৃত্ত আছে তার মানে সেটার সর্বত্র ওই dash দেওয়া line গুলি আছে এই হলো আরও একটি ছিদ্র একইভাবে এখানে একটি ছিদ্র আরও একটি এই জায়গাগুলিতে আছে সেটাকে বোঝাতে তাই আমাদের dash দেওয়া line গুলি আছে এবং এখানে এই ছিদ্রটির একটি কেন্দ্র আছে আর সেখানে বোঝানোর জন্য আমাদের একইভাবে দীর্ঘ dash ক্ষুদ্র dashদীর্ঘ dash ক্ষুদ্র dash lineগুলি আছে এটা হলো ফ্রন্ট ভিউ এবং এটা হলো সাইড ভিউ আমরা আবারও সাইড ভিউ নির্মাণ করতে চাইবো যা নাকি এটা এবং ওটার মধ্যে ঘেরা থাকবে কাজেই এখানে গোটা side viewটাই এই স্পর্শকাতর লাইনগুলি দিয়ে ঘিরে আছে এবং এই lineগুলি আবারও অতিরিক্ত অংশটিকে ঘিরে রেখেছে কাজেই একবার যদি নির্মাণ করা হয় আমরা একে সরিয়ে দিতে পারি তাহলে এখানে একটা ছিদ্র দেখা যাবে যদি আমাদের কাছে ওই স্পর্শক গুলি থাকে তাহলে আবারও এটা এই লাইন গুলি দিয়ে ঘেরা থাকবে এবং এখানে এর কেন্দ্রে ছিদ্র থাকবে আমরা যদি ফ্রন্ট ভিউ সাইট ভিউ ও টপ ভিউ front view side view ও top viewতে তাকাই side view top view কে পুনরাবৃত্তি হতে দেখবো এবং এমন ধরনের উদাহরণ এর ক্ষেত্রে front view আর side viewএমন উদ্দেশ্য তৈরি করে যা নাকি আমাদের প্রয়োজন নেই এটা অনেক বেশি পুনরাবৃত্তির মতো অতএব এক্ষেত্রে আমাদের ওই top view র প্রয়োজন নেই চলো আমরা এই ভিউ নির্মাণের বিষয়টি বোঝার জন্য আরও একটি অবজেক্ট এর দিকে তাকাই আমরা সর্বাধিক dimension এবং ন্যূনতম লুকোনো line এই direction ই front view র জন্য বেছে নেব তাহলে গোটা জিনিসটি এমন ধরনের object এ পরিবর্তিত হবে এই বৃত্তটি এই বৃত্তের সঙ্গে অনুরূপ হয়correspond করে এবং এই curveটি এটির সঙ্গে correspond করে এই ছিদ্রটি সেটির সঙ্গে correspond করে এবং এটি এখানে correspond করে কারণ এটি একটি কেন্দ্রযুক্ত ছিদ্র কাজেই আমরা তা দীর্ঘ dash ক্ষুদ্র dash line এর মাধ্যমে দেখাবো এবং এখানে আমাদের কাছে আরও একটি radius বা ব্যাসার্ধ আছে তাহলে একটি কেন্দ্রকে represent করার জন্য আমাদের এই দীর্ঘ dash ক্ষুদ্র dash lineগুলি আছে এটাই হলো একটি front view নির্মাণের পথ চলো আমরা top view তে তাকাই এটা হলো front view এখন আমরা top view তে আমরা যখন দেখছি এই lineগুলি আমাদের সামনে visible হতে পারে কাজেই আমাদের কাছে সেই lineগুলি আছে যেগুলি সেখানে দেখা যায় গোটা অর্ধবৃত্তাকার অংশটি নিচের plane টির ওপর project করা হয়েছে সেটা দেখতে অনেকটা rectangle বা আয়তক্ষেত্রের মত এই সমস্ত line সেটাই represent করবে যে আমাদের এই dashগুলি আছে এবং top view থেকে আমরা যখন সেদিকে তাকাচ্ছি তাতে আমরা ওই curve গুলি দেখতে থাকব অতএব আমাদের এখানে অর্ধবৃত্তাকার বক্র গুলি আছে একইভাবে এই অর্ধবৃত্তটি top view থেকে দেখা যাবে মানে সেটা দেখা যাবে এবং একটি line হিসেবে আমরা এই অংশটিও দেখব এবং এই ছিদ্রও দেখা যাবে তাই আমাদের সেটা থাকবে বাকি মধ্যবর্তী line গুলিতে আমরা দীর্ঘ dash ও ক্ষুদ্র dash ব্যবহার করবো এটাই হলো front view র দিক চলো আমরা side view থেকে তাকাই যখনই আমরা side view দেখছি এই গোটা বিষয়টিই হবে একটি সাধারণ আয়তাকার block অতএব সেই সাধারণ আয়তাকার ব্লক যা নাকি প্রজেকশন এ আছে আমরা একে এখানে দেখাবোএবং একটি ছিদ্রের শুরু ও শেষ সেখানে থাকবে তাই আমাদের এখানে সেই dashed lineটি আছে যা নাকি axis বা অক্ষের মধ্য দিয়ে গেছে অতএব আমাদের সেই দীর্ঘ dash ক্ষুদ্র dash line আছে এখানে আমরা side view থেকে যখন দেখব সেখানে ছিদ্রগুলি পাব এই lineগুলিও দেখতে পাব অতএব আমাদের এই dashed line গুলি আছে এবং একটি অক্ষ বা axis line সেই ছিদ্রটি দিয়ে গেছে তাহলে আমাদের সেই দীর্ঘ dash ক্ষুদ্র dash lineটি আছে এটা represent করার জন্য এই হলো front view এটা হলো top view এবং এটা হলো box পদ্ধতি ব্যবহার করে box এর ওপর side view এখন চলো আমরা এই viewগুলি থেকে একটা objectকে আন্দাজ করতে চেষ্টা করি সবসময় object থেকে আমরা কোনটা সবচেয়ে বড় আকারের সর্বাধিক ডাইমেনশন এর সেটাই দেখানোর চেষ্টা করছি চলো আমরা front view তৈরী করি চেষ্টা করি এটা থেকে projection তৈরী করতে এবং একে represent করি ও ছবিটা যুক্ত করি এখন কি আমরা প্রদত্ত view থেকে objectটিকে দেখতে পাবো এটাই হলো অনুশীলনের বিষয় যা তোমাদের করা উচিত অতএব এই যে view গুলি দেওয়া হয়েছে তা যদি box পদ্ধতি হয়ে থাকে front viewটি কোথায় সেখানে ক'টি view আছে সবার আগে box পদ্ধতি ব্যবহার করে সেখানে তিনটে view আছে নিচেরটা সবসময় front view হয়ে থাকে এবং এটা হলো topview আর এটা হলো side view তার মানে object যা ই হোক আমাদের যদি box এর মত কিছু কিছু থাকে একটি front view একটি side view একটি top view র সহযোগিতা পাচ্ছে তাই সেটা সম্পর্কে আমরা যদি এই pointএর ওপরে flip করতে যাই আমরা সেটা করতে যাচ্ছি কাজেই এইভাবে আমরা objectটিকে অনুভব করতে যাচ্ছি চলো আমরা খুব যত্ন নিয়ে সেগুলির দিকে তাকাই তুমি কি object এর front view টি আন্দাজ করতে পারো এটাই সেরকম কিছু একটা তাই যেখানেই টানা lineগুলি আছে এমনটা মনে হবে সেখানেই প্রসারিত কিছু বা হয়ত অবদমিত কিছু একটা object পাওয়া যেতে পারে উদাহরণস্বরূপ এটা কোন ধাপের মত হতে পারে এবং সেখানে কোন উপাদান নেই কারণ তা কোন নিরন্তর অংশ নয় তার মানে এখানে একটা ধাপ জাতীয় কিছু আছে দু'টো অংশকে জোড়া লাগানোর মত অংশ জাতীয় কোন উপাদান আমাদের কাছে নেই এবং মনে হচ্ছে যেন সেখানে front view তে কোন dashযুক্ত line আছে তার মানে পেছনদিকটাতে ধাপজাতীয় কিছু হতে পারে এবং সেখানে front viewতে dashদেওয়া lineগুলি আছে দু'টি সমান্তরাল dash দেওয়া line দিয়ে একটা বৃত্তাকার ছিদ্র জাতীয় কিছু হয়ত থাকতে পারে তাই আমরা আবারও সেখানে ধাপ জাতীয় কিছু পেলাম আর এখানে আমরা অবশ্যই কিছু একটা cylinder জাতীয় ছিদ্র দেখতে যাচ্ছি এখানটাতে আমরা ধাপের মত কিছু দেখতে পাবো এবং এর দু'টো পা জাতীয় কিছু আছে কারণ এই axis বা অক্ষটিও সেখানে আছে তার মানে এটা পরিস্কার আমরা যদি objectটির ওপর থেকে তাকাই সেখানে একটি সিলিন্ডার থাকবে কাজেই এটা হলো সেই objectএর front side তাই front sideএ হয়ত এটা পা জাতীয় আরও কিছু আমরা সেখানে দেখবো হয়ত হঠাৎ লাফানো কিছু আবার হয়ত আমরা সেই রকম পা জাতীয় কোন object পাবো এখানে একটি সমান্তরাল জিনিস যদি আমরা আঁকি হয়ত আবার একটা ধাপ জাতীয় জিনিস সম্ভবতঃ এদিকে দেখা যাবে এবং সেই উপাদানটি ভার্টিক্যাল কাটএ সরিয়ে দেওয়া হয়েছে তাই হয়ত এর সবটাই সেদিকে গেছে এবং আমরা এই ধরনের object হয়ত দেখতে চলেছি কাট টি সহ দুই পা জাতীয় অংশ অতএব তুমি কি এই অংশটি দেখাতে পারবে কারণ এটাই ধরো front view direction হতে চলেছে যদি আমরা সেটা দেখি তাহলে এখানে এই পাগুলি সম্ভবতঃ দেখতে পাবো এবং সেখানটাতে হঠাৎ কিছু উঁচু হয়ে যাওয়া বিষয় দেখবো আর তা সেখানে কিছু একটা cylinder র মতো object হতে পারে এমন জাতীয় দেখালে এই দিকে এসে সেটার ওপরে মিলিত হতে দেখবো আমরা বোধহয় সেই cylinderএর ছিদ্রটি দেখতে চলেছি সম্ভবতঃ সেটা সেখানেই তৈরী করা হয়েছিলো তাই সম্ভবতঃ আমরা যদি সেখানে এখানে দেখি সেখানে হয়ত বা একটা ছিদ্রজাতীয় কিছু আমরা দেখতে পাবো হয়ত সামান্য একটা ছিদ্রই দেখা যাবে কাজেই এটা একটা cylinder জাতীয় কিছু হতে পারে এবং এটা মনে হচ্ছে সেখানটা দিয়ে সেই দিকে একটা ধাপ চলে গেছে এই পথেই আমরা front view থেকে আন্দাজ করতে পারবো চলো আমরা ওপরের view তে তাকিয়ে এই object টা দেখি আমরা এখানে যা ই তৈরী করেছি তার অনুভব ওপরের view থেকে করতে পারছি আমাদের ওপরের view তে দেখতে হবে মানে যদি আমরা এই দিকে তাকাই তাহলে এই দিক থেকে ফ্রন্ট ভিউ ডাইরেকশন এর মত আমাদের পর্যবেক্ষণ করতে হবে আর তাতে এই দু'টি block আসতে পারে কাজেই এটা ঠিক সেই front view নয় সম্ভবতঃ front viewটি এই দিকে হতে পারে এটা থেকে আমরা এটাই প্রথম পর্যবেক্ষণ পাবো অতএব যদিএদিকে তাকালে আমাদের জন্য এমন ধরনের বিষয় সম্ভব হতে পারে তাহলে এই blockএর সঙ্গে ওই blockটি মিলিত হয়ে যেতে পারে তাই এটাও front view হতে পারে না তাই আমাদের এই দিকে তাকাতে হবে এটা সম্ভবতঃ একটি ফ্রন্ট ভিউ ডাইরেকশনযখন একে আমরা 90 degree নত করছি এটা হয়ত আমরা পেয়ে যেতে পারি ওপরের view থেকে এখানে এই টুকরো টি হয়ত তৈরী করা যেতে পারে এই slot বা টুকরোকে আমরা দেখতে যাচ্ছি কিন্তু ওপরের viewতে আমরা বৃত্তাকার কিছু দেখতে পাচ্ছি তার মানে সেখানে সেইদিকে অবশ্যই বৃত্তাকার কিছু আছে কিন্তু ঐদিকে কিছু নেই একইভাবে আমরা এখানে যখন side view থেকে দেখছি আমরা বৃত্তাকার কিছু দেখতে পাচ্ছি না কাজেই সেখানে সেই direction এ বৃত্তাকার কিছু হতে পারে না তবে এদিকে আমরা কিছু একটা প্রজেকশন বৃত্ত জাতীয় দেখতে পাব বলে অনুভব করছি কাজেই এই কারণগুলির জন্যই চলো আমরা সম্পূর্ণ object এর দিকে তাকাই object টি যার এই front view আছে একটি ধাপ আছে এবং এটা মিলে যায় আবারও সেখানে একটি কাট আছে এবং এগিয়ে যাচ্ছে অতএব সেখানে একটি cut হয়ত আছে এবং এগিয়ে যাওয়াও আর সেখানে একটি blockও আছে যা সেদিকটাতে সরিয়ে নেওয়া হয়েছে মানে সেটাই হলো block টি যাকে সরিয়ে নেওয়া হয়েছে আবারও সেখানে একটি ট্রাপিজিয়াম জাতীয় কিছু আছে যা নাকি সেই plane এর দিকে গেছে অতএব আমরা যদি front viewতে দেখি একটা অতিরিক্ত অংশ যুক্ত এরকম ধরনের ছবি আঁকা আমাদের জন্য খুবই সহজ হয়ে যায় তো একবার যদি front view পরিস্কার হয়ে যায় ওপরের view টি হয়ত সেই দিকে একটা circle বা বৃত্ত তৈরী করবে কাজেই ওপরের view টি এখান থেকে সেই দিকে একটি বৃত্তাকার ছিদ্র তৈরী করতে যাচ্ছে এবং এই কাট টি হয়ত এই দিকে সোজা চলে যাবে তাই আমরা যখন সেদিকে তাকাবো সেই কাট টি সেইপথে পুরোপুরি নিচের দিকেও চলে যেতে পারে আর সেটা অবরুদ্ধ বা closed হবে অতএব সেখানে নিচের দিকে একটি থাকবে যা অবরুদ্ধ বা closed সেদিকে আমরা যখন পাশের দিক থেকে দেখব আমরা এই open বা উন্মুক্ত কিছু এবং একটি অবরুদ্ধ বা closed জিনিস পাবো তাহলে সেটা হবে সেই অংশগুলি এবং একটি ট্রাপিজিয়াম জাতীয় ছোট আয়তাকার কিছু সেখানে আমরা দেখতে যাচ্ছি কাজেই একটি tapered ছোট আয়তাকার কিছু চারটি কোণাতেই থাকবে আমাদের সেটি বুঝতে হবে এবং সেখানে এই বিন্দু বিন্দু লাইন বাহ dashed lines যুক্ত বৃত্তাকার ছিদ্র আছে অতএবশুধুমাত্র একটি front view দেখে side view পাওয়ার মত অবস্থায় আমরা থাকব না সবার আগে আমাদের দেখে নিতে হবে front viewটা কি আমরা কি যুক্তিসঙ্গত ভাবে আন্দাজ করতে পারি সেটা ওপরের view র সঙ্গে স্থায়ীভাবে থাকবে আবার একইসঙ্গে side viewর সঙ্গেও থাকবে এর ওপর ভিত্তি করে কেউ এই ধরনের থ্রিডি অবজেক্ট এর মত দেখার বিষয়টি সামনে পেছনে সমান সক্রিয়তা বজায় রেখে নির্মান করার অবস্থায় থাকবে কাজেই view গুলির দিকে তাকিয়েও একটি আইসোমেট্রিক পথে অবজেক্ট কে কেমন দেখায় সেই বিষয়টির অনুশীলন কাউকে চালিয়ে যেতে হবে অনেক ধন্যবাদ তোমাদের